ইঞ্জিনিয়ারিং গণিত I এর বক্তৃতায় স্বাগতম আজকে আমরা ডেরিভেটিভস এবং এক ভেরিয়েবলের ডিফারেনশিবিলিটি নিয়ে 11 নম্বর লেকচার নিয়ে আলোচনা করছি প্রকৃতপক্ষে পরের লেকচারে বিভিন্ন ভেরিয়েবলের ক্ষেত্রে যাওয়ার আগে একটি ভেরিয়েবলের ডিফারেনশিবিলিটি নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং একটি একক পরিবর্তনশীল ফাংশনের জন্য ডেরিভেটিভ কি হবে সুতরাং ধরা যাক y f হল একটি একক পরিবর্তনশীল ফাংশন এবং যদি এই অনুপাত হবে f xΔ x−f সুতরাং এই পার্থক্যটি যখন আমরা x এ একটি বৃদ্ধি Δ x করি এবং f বিয়োগ করি তখন এই বৃদ্ধি x এর মান দ্বারা ভাগ করা যায় যদি এখানে এই অনুপাতের একটি নির্দিষ্ট সীমা থাকে Δ x → 0 তাহলে আমরা বলি যে এই সীমাটি x বিন্দুতে f ফাংশনের ডেরিভেটিভ সুতরাং এটি সাধারণত আমাদের কাছে প্রাপ্ত ডেরিভেটিভের সংজ্ঞা সুতরাং সেই সীমা এখানে যখন আমরা limit Δx → 0 সীমা গ্রহণ করি যদি এই সীমা বিদ্যমান থাকে তাহলে আমরা কল করি যে এই মানটি f ফাংশনের ডেরিভেটিভ এবং এটি সাধারণত এই f বা কখনও কখনও y বা dydx দ্বারা চিহ্নিত করা হয় যা ডেরিভেটিভের জন্য একটি নোটেসন যা এই ভাগের সীমা এখানে যখন আমরা x কে Δ দ্বারা বৃদ্ধি করি এবং গ্রহণ করি ফাংশনের মান দ্বারা এই পার্থক্যটি বৃদ্ধি দ্বারা বিভক্ত সুতরাং যদি এই সীমা বিদ্যমান থাকে আমরা বলি ফাংশনটির ডেরিভেটিভ আছে এবং এর মান ঠিক সেই সীমার মধ্যে আছে এবং ডেরিভেটিভের জন্য আমরা এখানে যে নোটেসন ব্যবহার করি তা হল dydx এর উপর f প্রাইম y প্রাইম এখন ডিফারেন্সিবিলিটি এবং ডিফারেন্সিয়াল কি সুতরাং এটি হল এর সংজ্ঞা এবং এর আসল মানে আছে এর কারণ এর মধ্যে যা আমরা সহজেই বিভিন্ন ভেরিয়েবলের ক্ষেত্রে প্রসারিত করতে পারি সুতরাং একটি ফাংশন f কে x বিন্দুতে ডিফারেনশিবল বলে মনে করা হয় যদি x কে ইনক্রিমেন্ট Δ x এর নির্বিচারে ইনক্রিমেন্ট দেওয়া হয় এবং ইনক্রিমেন্ট Δ y কে Δ y আকারে প্রকাশ করা যায় কিছু ধ্রুবক A এর সমান Δ x প্লাস ইপসিলন বার Δ x যেখানে এই ইপসিলন 0 হয় যেমন Δ x হয় 0 এবং এখানে এই সংখ্যা A Δ x এর থেকে স্বাধীন সুতরাং বিন্দুটি হল যে এই f কে ডিফারেনশিবল বলা হয় যদি আমরা ইনক্রিমেন্ট Δ y লিখতে পারি যখন আমরা ইনক্রিমেন্ট Δ x কে x এ দিই সুতরাং y এ একটি বৃদ্ধি হবে যা Δ y দ্বারা চিহ্নিত করা হবে সুতরাং যদি আমরা এই Δ y A Δ x ϵ Δx লিখতে পারি এটি এখানে একটি রৈখিক শব্দ কারণ A Δ x এবং ϵ Δ x থেকে স্বাধীন এবং এই ϵ এর বৈশিষ্ট্য আছে যে এটি Δ x→ 0 হিসাবে 0 তে যায় তারপর আমরা এই ফাংশনটিকে কল করি যেটা ডিফারেনশিবল এবং এই ডানদিকের প্রথম শব্দ তার মানে এই A গুণ Δ x হবে সুতরাং ডান দিকের এই প্রথম শব্দটি A Δ x এটিকে ডিফারেনশিয়াল বা y এর মোট ডিফারেনশিয়াল বলা হয় এবং এটি সাধারণত নোটেশন দ্বারা চিহ্নিত করা হয় এইভাবে আমরা যে dy আছে যে আরেকটি নোটেশন যা আমরা ডিফারেনশিয়াল বলি সুতরাং dy এই A Δ x দ্বারা চিহ্নিত করা হয় এই Δ y টি এক্সপ্রেশনটির একটি রৈখিক শব্দ সুতরাং আবার এই Δ y বৃদ্ধি ছিল সুতরাং এই Δ y টি f হিসাবে হবে কারণ ফাংশন y f সুতরাং Δ y f xΔ x −f সুতরাং যদি এই বৃদ্ধি এখানে হয় Δ y আমরা এই ফর্মটিতে লিখতে পারি সুতরাং এই রৈখিক শব্দ A যা Δ x বার Δ x এবং প্লাস ϵ Δ x থেকে স্বাধীন তারপর আমরা বলি যে ফাংশনটি ডিফারেনশিবল এবং এই ইপসিলন খুবই গুরুত্বপূর্ণ যে এটি 0 তে যাওয়া উচিত যেমন Δ x 0 তে যায় এবং এই A Δ x থেকে স্বাধীন হওয়া উচিত সুতরাং যদি আমরা সেটা করতে পারি যাকে আমরা বলি ফাংশনটি ডিফারেনশিবল এবং এখন পরবর্তী স্লাইডে আমরা দেখব যে ডিফারেনশিবিলিটির এই সংজ্ঞা আমাদের এখানে কি আছে যে আমরা এই Δ y এই A Δ xϵ Δ x এর পরিপ্রেক্ষিতে প্রকাশ করতে পারি এবং ডেরিভেটিভের আগের সংজ্ঞা এগুলো আসলে সমতুল্য সুতরাং আসুন আমরা এখানে পরবর্তী স্লাইডে যাই সুতরাং এখানে ডিফারেনশিবিলিটি এবং ডেরিভেটিভ কি সম্পর্ক বা মূলত তারা একই যা আমরা এখন এখানে পর্যবেক্ষণ করব সুতরাং প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত যে ফাংশন y f x বিন্দুতে পার্থক্যযোগ্য তা হল এই বিন্দুতে এটি একটি সীমাবদ্ধ ডেরিভেটিভের অধিকারী সুতরাং এখানে লেখা হিসাবে এটি একটি প্রয়োজনীয় এবং পর্যাপ্ত এর মানে হল যে যদি একটি ফাংশন ডিফারেনশিবল হয় তবে আমরা ইতিমধ্যে ডিফারেনশিবিলিটির সংজ্ঞা দিয়েছি সুতরাং যদি একটি ফাংশন ডিফারেনশিবল হয় তবে এটি সেই বিন্দুতে ডেরিভেটিভ থাকবে অথবা এটি যদি সেই বিন্দুতে ডেরিভেটিভ থাকে তবে ফাংশনটি অবশ্যই সেই বিন্দুতে ডিফারেনশিবল হতে হবে সুতরাং উপসংহার হল যে আমরা উভয় সংজ্ঞা যা আমরা পূর্বে ডেরিভেটিভ দিয়েছি এবং ডিফারেনশিবিলিটি তারা একক ভেরিয়েবলের ক্ষেত্রে মূলত একই সুতরাং এখন আমরা দেখব ডিফারেনশিবিলিটি একটি নির্দিষ্ট বিন্দুতে ডেরিভেটিভের অস্তিত্বকে বোঝায় সুতরাং ধরুন ফাংশন y এর সমান f ডিফারেনশিবল সুতরাং আমরা ধরে নিই যে ফাংশনটি ডিফারেনশিবল এবং এটি সংজ্ঞা অনুসারে কী বোঝাবে যে আমরা এই Δ y ইনক্রিমেন্টকে Δ y তে প্রকাশ করতে পারি যখন x এ একটি বৃদ্ধি Δ x দ্বারা দেওয়া হয় সুতরাং যদি আমরা এই Δ y কে A Δ xϵ Δ x হিসাবে লিখতে পারি তবে এই ফাংশনটি ডিফারেনশিবল সুতরাং আমরা ধরে নিয়েছি যে ফাংশনটি ডিফারেনশিবল এর মানে হল আমরা Δ y কে A Δ xϵ Δ x সমান প্রকাশ করতে পারি এবং এখন আমরা সীমা নিতে পারি সুতরাং সীমা নেওয়ার আগে আমরা Δ x এর দ্বারা ভাগ করতে পারি সুতরাং এটি হবে Δ y Δ x এর সমান Aϵ সুতরাং Aϵ এবং এখন আমরা limit x → 0 হিসাবে সীমা গ্রহণ করব সুতরাং এখানে এই সীমাটি গ্রহণ করে এটি Δ y Δ x হবে সুতরাং সীমা এখানে A এর সমান Δ x নেই এবং A Δ x থেকেও পৃথকতার সংজ্ঞা অনুসারে এই ϵ এবং সীমা Δ x 0 তে যায় এবং আমরা জানি যে এই ϵ এর এমন বৈশিষ্ট্য আছে যা Δ x → 0 হিসাবে এটি 0 এ যায় সুতরাং এই ক্ষেত্রে আমরা এখন এখানে এই lim Δ x → 0 Δ y সুতরাং এই ডেরিভেটিভের ধ্রুবক যা আমরা দেখেছি f সুতরাং এখানে এই শব্দটি কিছুই নয় কিন্তু Δ x সুতরাং এটি এখানে Lim f x Δ x −f f x Δx −f Δx → 0 Δ x সুতরাং এখানে এই শব্দটি ডেরিভেটিভ হয়ে যায় যা আমরা আগের স্লাইডে আলোচনা করেছি তার মানে আমরা এখানে আসি সুতরাং আমরা এটি এখানে পেয়েছি f A কারণ এটি 0 সুতরাং আমরা লক্ষ্য করেছি যে যদি ফাংশনটি ডিফারেনশিবল হয় তাহলে ডেরিভেটিভ f সীমা নেওয়ার সময় এখানে ডেরিভেটিভ হয় সুতরাং ডেরিভেটিভ কিছুই নয় কিন্তু এই A যা এখানে রৈখিক শব্দ A তে লেখা হয়েছে যা Δ x থেকে মুক্ত সুতরাং এই A কিছুই নয় এই f ডেরিভেটিভ সুতরাং আমরা যা দেখেছি যে যদি ফাংশনটি ডিফারেনশিবল হয় তবে ডেরিভেটিভ বিদ্যমান এবং সেই ডেরিভেটিভ A এর সমান এটি Δ y এর এই এক্সপ্রেশনে দেওয়া হয়েছে সুতরাং যদি f আলাদা হয় তাহলে f বিদ্যমান এবং তার নির্দিষ্ট মান A আছে পরবর্তীতে আমরা দেখব যে যদি ডেরিভেটিভ বিদ্যমান থাকে তাহলে বোঝা যাবে যে ফাংশনটি ডিফারেনশিবল সুতরাং আমরা ধরে নিই যে f এর নির্দিষ্ট মান A আছে তার মানে এই f বা ফাংশনটির ডেরিভেটিভ বিদ্যমান সুতরাং এই ক্ষেত্রে আমাদের কাছে এটি এখানে দেওয়া হয়েছে f xΔ x −f এর উপরে Δx এর সীমা আছে যা A এর সমান কারণ আমরা ধরে নিয়েছি যে ডেরিভেটিভ বিদ্যমান তাই এর মানে হল এই সীমাটি বিদ্যমান যা A এর সমান এটি আমরা ধরে নিয়েছি এবং এখন যেহেতু এই সীমা A এর সমান আমরা সংজ্ঞায়িত করতে পারি বা এখানে আপনাকে শুধু ব্যাখ্যা করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ যদি কিছু ফাংশনের lim Δ x → 0 আমাদের L বলতে বলে সমান হয় তাহলে আমরা এর থেকে কি লিখতে পারি যে এই f −L আমরা এই পার্থক্যটি পয়েন্টের আশেপাশে সংজ্ঞায়িত করতে পারি উদাহরণস্বরূপ x কিছু ϵ এর সমান সুতরাং এই ϵ এর কী বৈশিষ্ট্য থাকবে যা এই 0 0 এ যাবে যখন Δ x → 0 হবে সুতরাং যদি আমরা এখানে সীমা গ্রহণ করি সুতরাং ϵ এবং তারপর limit Δ x → 0 এখানে এই সীমার সমান হবে Δ x → 0 এবং f −L সুতরাং যেহেতু limit f → L তাই এটি 0 তে চলে যাবে সুতরাং যদি আমরা এখানে এই এক্সপ্রেশনটি ϵ f −L এর জন্য লিখি তাহলে এই ϵ এর এই বৈশিষ্ট্য থাকতে হবে যে ϵ 0 তে যাবে Δ x → 0 হিসাবে সুতরাং আমাদেরও একই অবস্থা এখানে এই ভাগের এই এক্সপ্রেশনটির limit Δ x → 0 দেওয়া হয়েছে একটি প্লাস হিসাবে এই সীমাটির মান যা সেখানে L সুতরাং Aϵ এবং এই ইপসিলন এর বৈশিষ্ট্য থাকবে যা ϵ → 0 Δ x → 0 হিসাবে সুতরাং এই ধারণাটি আমরা পরে অনেক বক্তৃতায় ব্যবহার করব সুতরাং এই সীমার বাইরে এখন আমরা এই ইপসিলনটি চালু করেছি যার এই বৈশিষ্ট্য রয়েছে যে এটি 0 x → 0 হিসাবে 0 হবে কারণ আমরা জানি যে এই ভাগের এই সীমাটি এ ছাড়া আর কিছুই নয় সুতরাং এই ইপসিলন অবশ্যই 0 হতে হবে Δ x → 0 এর হিসাবে সুতরাং এই ক্ষেত্রে এখন আমরা এটি f xΔ x −f হিসাবে পুনর্লিখন করতে পারি এবং এই Δ x আমরা ডান দিকে যেতে পারি সুতরাং আমরা A Δ xϵ Δ x পাই এবং ϵ এর এই বৈশিষ্ট্য আছে যে এটি 0 x → 0 হিসাবে 0 হয় এবং এটি বোঝায় আমরা এখানে যে এক্সপ্রেশনটি পেয়েছি যে এর পার্থক্য বা এটিকে আমরা Δ y এর মতো বলতে পারি সুতরাং Δ y আমরা A Δ xϵ Δ x হিসাবে লিখতে পারি এবং এই A Δ x থেকে স্বাধীন ছিল কারণ এটি ছিল A এর সীমিত পরিস্থিতি সুতরাং A Δ x থেকে মুক্ত ছিল এবং এখন আমরা পেয়েছি যে এই f ডিফারেনশিবল কারণ এটি ছিল ডিফারেনশিবিলিটির সংজ্ঞা সুতরাং এটি বোঝায় যে f ডিফারেনশিবল সুতরাং আমরা এখন যা শিখেছি তা হল যে ফাংশনের ডিফারেনশিয়াল যা আমরা dy হিসাবে প্রবর্তন করেছি যা এই শব্দটি ছিল A Δ x সুতরাং ফাংশনের এই ডিফারেনশিয়ালটি এর ডেরিভেটিভের গুন কারণ A কিছুই নয় কিন্তু এই f এর ডেরিভেটিভ এবং নির্বিচারে ইনক্রিমেন্ট Δ x সুতরাং এখানে এই শব্দটি dy সুতরাং যে dy কে ডিফারেনশিয়াল বলা হয় তা কিছুই নয় কিন্তু এর ডেরিভেটিভের গুণফল এবং এই স্বাধীন ভেরিয়েবলের x Δ x বা আমরা কেবল লিখতে পারি যে dy কিছুই নয় কিন্তু f Δ x আমরা আর কি শিখেছি যে ডেরিভেটিভ থাকা বা ডিফারেনশিবিলিটি থাকা তারা মূলত একই ধারণা যখন আমরা একটি ভেরিয়েবলের ফাংশন সম্পর্কে কথা বলছি ঠিক আছে ডিফারেনশিয়ালগুলির জ্যামিতিক ব্যাখ্যার পাশে এগিয়ে যান সুতরাং আমরা ডিফারেনশিয়াল সম্পর্কে কথা বলছি সুতরাং এখন আমরা এখানে জ্যামিতি বলতে কী বুঝি সুতরাং আমরা ইতিমধ্যেই যা প্রবর্তন করেছি যে Δ y যখন ফাংশনটি ডিফারেনশিবল হয় তখন Δ y আমরা A Δ xϵ Δ x হিসাবে লিখতে পারি এবং আমরাও দেখেছি যে যখন আমরা এই সীমাটি গ্রহণ করি তখন আমরা পেয়েছি যে এই A কিছুই নয় কিন্তু f এটিও আমরা পর্যবেক্ষণ করেছি এবং এটি আমরা চালু করেছি যে ডিফারেনশিয়াল y কিছুই নয় কিন্তু Adx বা A কিছুই নয় fdx এখন আমরা এখানে দেখব এই বৃদ্ধি এবং জ্যামিতির পরিপ্রেক্ষিতে এই পার্থক্য দ্বারা আমরা কি বুঝি সুতরাং আসুন আমরা এখানে বিবেচনা করি যে আমাদের y ফাংশন আছে এটি x অক্ষ এবং এটি আপনার y অক্ষ সুতরাং আমাদের এই বক্ররেখা y f বা একটি ভেরিয়েবলের ফাংশন আছে এবং আসুন এখানে একটি বিন্দু x নেওয়া যাক তাই এই বক্ররেখার মান সুতরাং এখানে বিন্দু x এবং f সুতরাং এই মান এখানে উচ্চতা f সুতরাং এই বিন্দু x হল f এবং তারপর আমরা x কে Δ x দ্বারা বৃদ্ধি করি সুতরাং আমাদের এখানে আরেকটি বিন্দু আছে x Δx এবং আমরা ফাংশনের মানটি f x Δx হিসাবে নিই সুতরাং এই বিন্দু x Δx হয়ে যায় কারণ এই x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্ক সুতরাং এই বিন্দুতে এই ফাংশনের মান হল f x Δx এখন আমরা এখানে একটি টানজেন্ট আঁকছি কারণ আমরা ডেরিভেটিভস সম্পর্কে কথা বলছি যাতে আমরা ছবিতে আসি সুতরাং আমরা এই বিন্দুতে একটি টানজেন্ট আঁকা x যা এই বিন্দু রেখা দ্বারা চিহ্নিত করা হয় এবং তারপর এটি স্বাভাবিকভাবেই Δ x বৃদ্ধি যা আমরা x এ দিয়েছি সুতরাং এটি Δ x বা dx শব্দ আমরা এই বিন্দুতে আসব কেন আমরা এই dx লিখেছি এবং তারপর এটি Δ y তে বৃদ্ধি সুতরাং যখন আমরা Δ তে x দ্বারা Δ x এ একটি বৃদ্ধি করেছি তখন এটি Δ y এ পরিবর্তন হয় সুতরাং এটি Δ y তে একটি পরিবর্তন কারণ আগে y টি ছিল এবং এখন y এখানে এই বিন্দুতে পরিণত হয়েছে সুতরাং এখন এখানে পার্থক্য হল Δ y বা Δ y এই বৃদ্ধি এবং এই dy কি dy এই প্রথম ডেরিভেটিভ এখানে f এবং dx সুতরাং যদি এটি ডেরিভেটিভ হয় তাহলে টানজেন্ট f কিছুই নয় কিন্তু এটা এই কোণের টানজেন্ট সুতরাং যে এটি এক দ্বারা ভাগ এই সমান সুতরাং এখানে এখান থেকে এখানে এই দূরত্ব কিছুই হবে না কিন্তু f এই Δ x এর মধ্যে কারণ এই ত্রিভুজটিতে আপনি বুঝতে পারবেন যে এই কোণের এই টানজেন্টটি এই f এই বিন্দুতে x এবং এই দূরত্বের সমান হবে যাকে আমরা dy বলব এবং এই Δ x এর সমান সুতরাং এই dy কিছুই নয় কিন্তু ডেল্টা x f x বা এখানে এই দূরত্ব হল f Δ x সুতরাং এই দূরত্ব হল f Δ x এই যাকে আমরা dy বলছি সুতরাং আমাকে এটি মুছতে দিন সুতরাং এটি আমাদের সংজ্ঞায় dy এখন কেউ লক্ষ্য করতে পারে যে এটি ছিল Δ y যা ফাংশনে y ইনক্রিমেন্টের বৃদ্ধি ছিল যখন আমরা x দ্বারা Δ x বৃদ্ধি করেছিলাম এবং এটি আমাদের সংজ্ঞায় y এর পার্থক্য সুতরাং আমরা এখানে কি পর্যবেক্ষণ করি যে এই Δ x এবং Δ y হল ফাংশনের পরিবর্তন যখন আমরা x দ্বারা Δ x পরিবর্তন করি তখন ফাংশনে Δ y এর পরিবর্তন ছিল এবং এই dy টানজেন্ট এর পরিবর্তন ছিল সুতরাং এই টানজেন্ট বরাবর পরিবর্তন হয় এবং এটি ফাংশন বরাবর পরিবর্তিত হয় যখন আমরা x দ্বারা Δ x কে বৃদ্ধি করি সুতরাং আমরা এখানে লক্ষ্য করেছি যে dy এবং dx dy এবং এই dx পরিমাপ টানজেন্ট রেখা বরাবর পরিবর্তিত হয় সুতরাং এটি এখানে টানজেন্ট রেখা বরাবর আমরা এখানে Δ x দ্বারা পরিবর্তন করেছি অথবা আমরা একে dx বলতে পারি উভয়ই একই এবং এখানে dy এর সাথে টানজেন্ট রেখার পরিবর্তন সুতরাং যে নোটেশনটি এখানে dx এবং dy অন্যদিকে f ফাংশনের জন্য Δ y এবং Δ x পরিমাপ পরিবর্তন হয় সুতরাং এখানে যখন আমরা একটি বৃদ্ধি Δ x করি তখন y ফাংশনে একটি বৃদ্ধি Δ y ছিল সুতরাং এই হল আমরা Δ y এবং এই Δ x এবং Δ অথবা dx চিহ্নিত করেছি তারা একই কারণ x এ পরিবর্তন করলে আমরা এই Δ x বা Δ y দ্বারা চিহ্নিত করি তারা একই কিন্তু এই y অক্ষ বরাবর এটি ফাংশনের পরিবর্তন এবং এটি ফাংশনের টানজেন্ট রেখার পরিবর্তন সুতরাং একটি পার্থক্য আছে বা সূত্র থেকেই আমরা পর্যবেক্ষণ করতে পারি কারণ আমাদের এই সংজ্ঞা আছে dy এই f এবং dx এর ডেরিভেটিভের সমান এবং যদি আমরা y এর পরিবর্তে x এর সমান হয় ধরুন y x সুতরাং y x এবং তারপর ডেরিভেটিভ হবে 1 থেকে dx বা Δ x সুতরাং কারণ এটি মূলত রৈখিক শব্দ হিসাবে গ্রহণ করা হয়েছিল যা A গুণ Δ x ছিল সুতরাং মূলত এটি একটি f Δ x হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল সুতরাং dx শুধু Δ x হয়ে যাবে অথবা আমরা এই নোট থেকে বুঝতে পারি যে dy এবং dx আমরা স্পর্শক রেখার সাথে পরিমাপ পরিবর্তনের নোটেশন গ্রহণ করি সুতরাং আমাদের dx আছে এবং আমাদের ডেল dy আছে এবং তারপর আমাদের আবার এই Δ x আছে এবং তারপর আমাদের এখানে Δ y ও আছে সুতরাং এখন আমাদের কাছে আবার ডিফারেনশিবিলিটির জন্য জ্যামিতিক ব্যাখ্যা আছে যদিও আমরা সেই সংজ্ঞাটি আবার লিখেছি সুতরাং একটি ফাংশন y f বিন্দু x0 y0 এ আলাদা বলে বলা হয় যদি এটি একটি রৈখিক ফাংশন দ্বারা এই বিন্দুর আশেপাশে অনুমান করা যায় সুতরাং এটি সেই রৈখিক এক্সপ্রেশনের পরিপ্রেক্ষিতে আমরা পূর্বে লিখিত ডিফারেনশিবিলিটির আরেকটি ব্যাখ্যা এবং তারপর ϵ Δ x হয় সুতরাং এখানেও আমাদের আরেকটি ব্যাখ্যা আছে যে এই ফাংশনটি ডিফারেনশিবল বলে মনে করা হয় যদি এটি রৈখিক ফাংশন দ্বারা এই বিন্দুর আশেপাশে অনুমান করা যায় সুতরাং আমরা গাণিতিকভাবে f দ্বারা কি বুঝাতে চাই যদি আমরা এই ফাংশনটি আনুমানিক করতে পারি এই x0 y0 বিন্দুর আশেপাশে রৈখিক ফাংশন দ্বারা সুতরাং এটি এখানে রৈখিক ফাংশন f Aϵ সুতরাং এটি একটি অনুরূপ সংজ্ঞা যা আমাদের আগে আছে সুতরাং যদি আমরা এই f কে বাম দিকে নিয়ে আসি তাহলে এটি Δ y এর মতো হয়ে যাবে এবং আমাদের এখানে Δ x এখানে এবং Aϵ এবং আবার Δ x এর পরিবর্তন x এ হবে সুতরাং কিন্তু এখন আমরা সেই বিষয়ে কথা বলছি যদি আমরা এই f কে x0 y0 বিন্দুর আশেপাশে একটি রৈখিক ফাংশন দ্বারা প্রকাশ করতে পারি সুতরাং যে কি মানে এটি রৈখিক ফাংশন এবং প্লাস আমাদের আছে ϵ এবং এই x − x0 নোট করুন যে এই ϵ → 0 x কে x → x0 হিসাবে সুতরাং এই শব্দটি বেশ ছোট কারণ এটি 0 তেও যাচ্ছে সুতরাং x এর পার্থক্য x − x0 এর ক্ষেত্রে আমাদের একরকম চতুর্ভুজ শব্দ আছে এবং আমাদের এখানে x − x0 এর পরিপ্রেক্ষিতে রৈখিক শব্দ আছে সুতরাং এর মানে হল এই ফাংশনটি আমরা এই রৈখিক ফাংশন দ্বারা কমপক্ষে এই বিন্দু x 0 এর আশেপাশে অনুমান করতে পারি এই ফাংশন y x বিন্দুতে স্পর্শকটি y f এর সমান বা বক্ররেখা সুতরাং আবার এই মত x অক্ষ yx এখানে এবং তারপর আমাদের কিছু বক্ররেখা আছে y f এবং এই বিন্দুতে x 0 এই একটি বিন্দু x যদি আপনি টানজেন্ট আঁকেন তাহলে আমরা এখানে কি বলতে চাই যে যদি ফাংশনটি ডিফারেনশিবল হয় তাহলে আমরা একটি রৈখিক ফাংশন দ্বারা আশেপাশে অনুমান করতে পারি এবং এই রৈখিক আনুমানিকতার যথার্থতা নির্ভর করবে যে আমরা উদাহরণস্বরূপ x কে কোথায় নিয়ে যাই যদি x এই বিন্দু হয় তাহলে এটি খুব ভালভাবে আনুমানিক এবং যদি এটি এই x 0 থেকে অনেক দূরে একটি বিন্দু হয় তাহলে আমরা ভালভাবে অনুমান করছি না সুতরাং কমপক্ষে এই বিন্দুর আশেপাশে যদি আমরা একটি রৈখিক ফাংশন দ্বারা আনুমানিক করতে পারি তাহলে আমরা এই ফাংশনটিকে ডিফারেনশিবল বা সমতুল্য বা গাণিতিকভাবে বলি যদি আমরা এই f রৈখিক ফাংশন এবং প্লাস ইপসিলনের পরিপ্রেক্ষিতে লিখতে পারি এবং এই পার্থক্য x − x0 এবং এই ϵ → 0 সুতরাং তাহলে এই পার্থক্যের পরিপ্রেক্ষিতে এটি রৈখিক শব্দ নয় এটি এখানে একটি অ রৈখিক শব্দ সুতরাং আমাদের এই রৈখিক শব্দটি এবং এই অ রৈখিক শব্দটি রয়েছে এবং এই স্পর্শকটির সমীকরণ যা আমরা এই ক্ষেত্রে লিখেছি এখন আমরা এতদূর যা শিখেছি তার ডিফারেনশিবিলিটির পরীক্ষা সুতরাং আমাদের কাছে মূলত তিনটি ধারণা আছে এই ডেরিভেটিভের অস্তিত্ব যা এই ভাগফল দ্বারা মূল্যায়ন করা হয় এবং সীমা গ্রহণ করা হয় সুতরাং যদি এই সীমা বিদ্যমান থাকে আমরা বলি যে ফাংশনটি ডেরিভেটিভ বা ফাংশনটি ডিফারেনশিবল কারণ এটি ফাংশনের ডিফারেনশিবিলিটির সমতুল্য ছিল এবং আমরা এটি f বা dy dx বা y দ্বারা চিহ্নিত করেছি দ্বিতীয় ধারণাটি আমরা দেখেছি যে Δ y dyϵ Δ x যেটি আমরা এই এক্সপ্রেশনটিকে dy এবং ϵ Δ x এবং dy A Δx ইনক্রিমেন্টের পরিপ্রেক্ষিতে লিখতে পারি এবং একে ডিফারেনশিয়াল টার্ম বলা হয় সুতরাং এটি ডিফারেনশিবিলিটি পরীক্ষা করার আরেকটি উপায় যা আমরা এই Δ y এই ফর্মটিতে লিখতে পারি তৃতীয়টি ছিল যা এই শব্দটি থেকেই কেটে নেওয়া যেতে পারে সুতরাং Δ y এবং আমরা এই dy কে বাম দিকে নিয়ে যাই এবং এই Δ x দ্বারা ভাগ করি এবং তারপর সীমা গ্রহণ করি যেহেতু এই ইপসিলন 0 তে যায় যেমন Δ x 0 তে যায় তাই এই এক্সপ্রেশনটি অবশ্যই 0 হতে হবে সুতরাং আমরা ডিফারেনশিবিলিটি ব্যবহার করতে পারি যেখানে ভাগফল 0 হবে অথবা আমরা ডেরিভেটিভ ব্যবহার করতে পারি আমাদের তিনটি ধারণা আছে সুতরাং উদাহরণ 1 আমরা এখন দেখাব যে f x2 ফাংশনটি তার বেশ সহজ সুতরাং আমাদের y x2 এবং তারপর Δ y এর মানে হল f x Δ x −f এটি সমান হবে এখানে f x Δ x তার মানে xΔ x 2 − f সুতরাং −x2 যদি আমি এটি প্রসারিত করি তাহলে আপনি x2 Δ x2 2 x Δ x − x2 পাবেন সুতরাং এই শব্দটি বাতিল হয়ে যাবে এবং আমরা একটি 2 x Δ x এবং Δ x2 পাব সুতরাং আমরা সঠিকভাবে এখানে 2 x Δ x এবং Δ x এ প্রবেশ করি সুতরাং আমাদের এই ফর্মটি হল A Δ x এবং ϵ Δ x সুতরাং এখানে এই ϵ স্বাভাবিকভাবে এটি একটি 0 এ Δ x → 0 হিসাবে যায় এখানে এই শব্দটি হল 2 x যা A Δ x দেওয়া হয়েছে সুতরাং আমাদের সেই বিন্যাস আছে যা আমরা ডিফারেনশিবিলিটির জন্য ব্যবহার করেছি তার মানে এই ফাংশনটি ডিফারেনশিবল এবং ডেরিভেটিভ মান যা এই A শব্দটি এই Δ x এর সাথে রৈখিক অংশে বসে f এবং এটি হল ϵ সুতরাং এটি বোঝায় যে ফাংশনটি ডিফারেনশিবল এবং এর ডেরিভেটিভ হল 2 x বিকল্পভাবে আমরা ভাগফল এখানে দেখাতে পারি সুতরাং এখানে আবার xΔ x −f ইতিমধ্যেই দেওয়া আছে সুতরাং আমাদের 2 x Δ xΔ x2 শব্দ আছে এবং Δ x দ্বারা বিভক্ত এবং তারপর আমরা Δ x → 0 হিসাবে সীমা গ্রহণ করব সুতরাং আমাদের এখানে এই 2 x মেয়াদ এবং প্লাস x শব্দটি রয়েছে এবং তারপরে আমরা সীমাটি Δ x → 0 হিসাবে গ্রহণ করি সুতরাং এটি 0 তে যাবে এবং আমরা মাত্র 2 x পাব সুতরাং আমরা এই দেখিয়েছি যে এই সীমাগুলি x এর যেকোনো মানের জন্য বিদ্যমান থাকবে সুতরাং ফাংশনটি পুরো ডোমেইনে আলাদা করা যায় অথবা আমরা এটাও দেখাতে পারি যে এটি এখানে অনুপাত হবে সুতরাং যখন Δ y − dy আমরা গ্রহণ করি এটি হল Δ y − dy সুতরাং আমরা Δ x2 নিব এবং যখন আমরা Δ x দ্বারা ভাগ করব সুতরাং আমাদের শুধুমাত্র Δ x থাকবে এটি 0 এ যাবে এবং এই lim Δ x→0 গ্রহণ করবে এই ফরম্যাটে এই Δ y প্রকাশ করে অথবা বিকল্পভাবে এই ভাগফলটি এখানে নিয়ে এই ডিফারেনশিবিলিটি দেখানোর আরেকটি তৃতীয় ধারণা ছিল এবং যদি এটি বিদ্যমান থাকে বা এটি সীমাবদ্ধ থাকে সুতরাং এখানে এই উদাহরণটি দেখায় যে y x2 আমরা Δ y এবং dy x 2 এ পাই যখন Δ x 1 Δ x 01 Δ x 001 সুতরাং এখানে পয়েন্ট x 2 এবং এগুলি হল বৃদ্ধি সুতরাং আমাদের Δ y f xΔ x −f এবং dy f dx আছে সুতরাং যদি আপনি এই টেবিলটি এখানে তৈরি করেন তাহলে উদাহরণস্বরূপ এই মানটি আমরা এখানে মূল্যায়ন করতে পারি Δ y Δ y হল f x এবং এটা হল 2 Δ x আমরা প্রথমে 1 1 − f হিসাবে গ্রহণ করি সুতরাং এখানে f এবং x x2 তাই 9 এবং f সুতরাং x2 এটি 4 হয়ে যাবে সুতরাং এই মান 5 এবং তাই এখানে এটি 5 এবং এখন dy সুতরাং কেবল এখান থেকে f হল 2 x সুতরাং dx বা dx এর মধ্যে 2 x হল Δ x একই সুতরাং এখানে 2 এবং এই 2 x তাই এটি 4 হবে এবং dx হবে 1 সুতরাং আমরা 4 পাবো একইভাবে Δ x নেওয়ার সময় আমরা এই 041 পাব এবং dy 040 হবে এবং একটি ছোট Δ x নেওয়ার সময় আমরা Δ y 00401 হিসাবে পাব এবং এখানে আমরা 00400 পাব সুতরাং এই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করেছি যখন Δ x বড় হয় স্পষ্টতই এই 2 Δ y এবং dy তারা একই নয় সুতরাং পার্থক্যটি এই 2 এর থেকে খুব বড়ো এটি dy এর সমান নয় এমনকি এর মোট পরিবর্তনও এর সমান নয় যখন এই Δ x ছোট হয় সুতরাং যদি আপনি একটি ছোট ইনক্রিমেন্ট করেন তাহলে এই dy ভালভাবে এই Δ y শব্দটির আনুমানিক হিসাব করে এবং এটিই এর অর্থ ছিল যদি আমরা অন্তত বিন্দুর আশেপাশে রৈখিক শব্দ দ্বারা আনুমানিক করতে পারি আমরা f 13√ x − 1 2 x 1 এর এই ফাংশনের ডিফারেনশিবিলিটি পরীক্ষা করতে পারি সুতরাং এই ফাংশন তাই যদি আমরা এই Δ y কে এই পার্থক্য হিসাবে গ্রহণ করি কারণ x 1 এ তাই f 1Δ x −f সুতরাং 1 Δ x আমরা এখানে জমা দেব সুতরাং এটি 1 প্লাসের মতো হবে এবং এটি Δ x2 হয়ে যাবে এবং কিউব রুট বিয়োগ f হবে 1 সুতরাং আমরা কেবলমাত্র 3√ Δ x2 পাব এবং এখন আমরা পরীক্ষা করব যে একটি সংখ্যা A খুঁজে পাওয়া সম্ভব কি না যে এই ভাগফল এখানে আমরা শুধু বলেছি যে যদি আমরা এই ভাগফল পেতে পারি এবং সীমা 0 হয় তাহলে আমরা বলি ফাংশনটি ডিফারেনশিবল সুতরাং আমরা যাচাই করে দেখব যে আমরা এইরকম একটি A সুতরাং এই ভাগফলটি এখানে dy হল x এর উপর x যদি এই ভাগফল 0 হয় তাহলে আমরা ফাংশনটিকে ডিফারেনশিবল বলি এবং যদি আমরা এইরকম A খুঁজে না পাই তাহলে আমরা বলব ফাংশনটি ডিফারেনশিবল নয় সুতরাং আমরা এই ভাগফলটি এখানে নেবো Δ y − A Δ x Δ x সুতরাং আমরা এই Δ x দ্বারা ভাগ করতে পারি তাই আমরা সেখানে A পাব সুতরাং আপনার Δ y Δ x আছে Δ y Δ x কি সুতরাং Δ y এখানে Δ x2 13 এবং যখন আমরা এই Δ x দ্বারা ভাগ করি এখানে তার শক্তি 2 দ্বারা তৃতীয় এবং এটি হবে বিয়োগ সুতরাং আমাকে শুধু এই একটি গণনা করা যাক এই শব্দটি এখানে Δ y Δ x শব্দ Δ y ছিল Δ x23 এবং তারপর আমাদের এখানে Δ x আছে সুতরাং এটি হবে Δ x23−1 সুতরাং Δ x − 13 −A এখন আমরা লক্ষ্য করি যে এখানে এই ফাংশনটি প্লাস ∞ এর কাছে আসছে যখন উদাহরণস্বরূপ Δ x ডান দিক থেকে 0 এর কাছাকাছি আসছে যখন Δ x পসিটিভ বা এটি যখন ∞ এর দিকে আসছে যখন এই Δ x আমরা বাম দিক থেকে আসছি তখন Δ x নেগেটিভ এবং 0 এর কাছাকাছি সুতরাং সেই ক্ষেত্রে এই সীমাটি A যা আমরা বেছে নিই তা হবে ∞ যখন Δ x ডান দিক থেকে কাছে আসবে যখন Δ x বাম দিক থেকে আসবে তখন এটি ∞ নির্বিশেষে সংখ্যা A হবে সুতরাং এর মানে হল যে আমরা এমন একটি ধ্রুবক পেতে পারি না যে এই ভাগের একটি সীমাবদ্ধ সীমা আছে ওহ দুঃখিত 0 সীমাটি 0 হওয়া উচিত ডিফারেনশিবিলিটির জন্য সুতরাং আমাদের এইরকম একটি A সসীম সংখ্যা A নেই সুতরাং এই ভাগফলটির সীমা 0 Δ x এর কাছে 0 তাই এই সীমাটি আসলে নেই সুতরাং এই ক্ষেত্রে ফাংশনটি x এ A এর সমান নয় সুতরাং উপসংহারে এসে আমরা দেখেছি যে এই ফাংশনটি ডিফারেনশিবল বলে মনে করা হয় যদি আমরা এই এক্সপ্রেশনটির পরিপ্রেক্ষিতে Δ y লিখতে পারি A Δ xϵ Δ x যেখানে A Δ x থেকে স্বাধীন এবং ইপসিলন একটি ফাংশন Δ x এর মধ্যে এমন যে ইপসিলন 0 Δ x → 0 এ চলে যায় এটি একটি সংজ্ঞা যা আমরা আলোচনা করেছি এবং এই শব্দটি A Δ x কে এই বিন্দু x y এ y এর মোট ডিফারেনশিয়াল বলা হয় এবং ডেল্টা y দ্বারা চিহ্নিত করা হয় এবং A এর মান কিছুই নয় কিন্তু এটি x এ f এর ডেরিভেটিভ হবে আবার আমরা একটি ফাংশন y f কে ডিফারেনশিবল বলি যদি এই ভাগফল বিদ্যমান থাকে যাকে আমরা ডেরিভেটিভ বলি কিন্তু উভয় সংজ্ঞা সমান ছিল যা আমরা দেখেছি এবং যা আমরা এখন বুঝতে পেরেছি যে ডিফারেনশিয়াল dy হল f dx এর সমান যে এটি শুধু f এর জন্য একটি নোটেশন নয় কিন্তু 2 ডিফারেনশিয়ালের এই অনুপাত কারণ dy f dx অর্থ বহন করে সুতরাং এই dy এবং dx আলাদাভাবে লেখায় অর্থ বহন করে এবং যেটি আমরা এখনকার বক্তৃতায় ব্যবহার করব তা দুটি ফাংশনের ডিফারেনশিবিলিটির উপর থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ যে আমরা প্রথমে একটি ভেরিয়েবলের ফাংশনের এই ডিফারেনশিবিলিটি বুঝতে পেরেছিলাম মূলত এই তিনটি ধারণার ডেরিভেটিভ এবং তারপর এই রৈখিক এক্সপ্রেশন এবং 0 এর সীমা লেখা আমাদের ডিফারেনশিবিলিটি দেয় সুতরাং দুটি ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দেখতে পাব যে শুধু ডেরিভেটিভস থাকলে যেখানে x এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ এবং y এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ সাহায্য করবে না বা দুটি ডিফারেনশিবিলিটির সমতুল্য হবে না ডিফারেনশিবিলিটি হল একটি ভিন্ন ধারনা যা শুধু আংশিক ডেরিভেটিভ এর মতো নয় যদিও এখানে একটি ভেরিয়েবল আছে যদি আমাদের কাছে ফাংশনটির ডেরিভেটিভ থাকে তাহলে ফাংশনটি ডিফারেনশিবল হবে সুতরাং এটি পরবর্তী বক্তৃতায় হবে এবং এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতা প্রস্তুত করতে ব্যবহার করেছি আপনাকে অনেক ধন্যবাদ